শুভ সন্ধ্যা এবং তোমাদের সবাইকে স্বাগত জানাই কোষ কালচার টেকনোলজির এই নতুন পাঠ্যক্রমটিতে যেটি আজ থেকে শুরু হবে তো কোষ কালচার এই নামটি সাধারণ মানুষ যখন শোনে তখন তাদের মনে যে প্রথম ভাবনাটি আসে তা হল এটি এমন একটি শিক্ষা যা গবেষণার মাধ্যমে পাওয়া যায় এবং যার ব্যবহার সেই সব গবেষণাগারেই সর্বাধিক তাদের জন্যে যারা গবেষণা করেন জীববিজ্ঞান রসায়ন পরিবেশবিদ্যার সংযোগস্থলে এবং অন্য সকল সংযুক্ত বিষয়ে উদাহরণস্বরুপ পরিপাক বিজ্ঞান সুতরাং এটি একটি সাধারণ পদ্ধতি যার দ্বারা সংশ্লেষিত বা কৃত্রিম পরিবেশে কোষ উৎপাদন করা হয় তোমাদের সাধারণ জ্ঞান অনুযায়ী বা সাধারণ মানুষের জ্ঞান অনুযায়ী বা যদি তোমরা স্নাতক বা স্নাতকোত্তর স্তরের কোনও ছাত্রকে প্রশ্ন কর তাহলে তোমরা এই উত্তর পাবে এবং এই কারনেই আমরা এই বিষয়ে এই কোর্সটি এনেছি আমি এই কোর্সটি তৈরি করার সময় অনেকে একটি বিষয় উত্থাপন করেন যেটি হল হাতে কলমে শিক্ষা এটি একটি এমন বিষয় যা সবাই গবেষণাগারে হাতে কলমে শেখে আমার এই কোর্সটির নামটিই কোষ কালচার কিন্তু এই সমস্ত বিষয়টির পিছনে রয়েছে একটি তত্ব কিছু সাধারণ নিয়মাবলী এবং সর্বোপরি এই বিষয়টির সঙ্গে জড়িত আছে বিস্তৃত বিজ্ঞান ও কৌশল তাদের জন্য যারা কোষ কালচার করতে চান বা শিখতে চান এই সাধারণ জ্ঞান বা দিকগুলিকে অনুধাবন করতে পারলে সহজে উন্নততরভাবে কোনও সমস্যার নকশা তৈরি করা সম্ভব এবং কতদূরে অগ্রসর হওয়া যায় তাও অনুধাবন করা সম্ভব উদাহরণস্বরূপ গনিতে বিভিন্ন পদ্ধতি অনুসরণ করা হয় বা পদার্থবিদ্যাতেও বিভিন্ন পদ্ধতি আছে এমনকি রসায়নেও নানা পদ্ধতি আছে যেমন স্পেকট্রোস্কোপি যেটা রমন স্পেকট্রোস্কোপি হতে পারে বা FTIR অথবা NMR যদি তোমরা এই পদ্ধতিগুলো জান অন্ততপক্ষে বুনিয়াদি তত্ত্বগুলি জান তাহলে তোমরা জানতে পারবে যে তোমাদের কোন অনুসন্ধানের সময় স্পেকট্রোস্কোপি ব্যাবহার করলে তোমরা কি ফলাফল পেতে পার যেমন - ক্রিস্টালোগ্রাফি একইভাবে বহু গানিতিক পদ্ধতি রয়েছে যেমন স্থিতিবিদ্যা কিন্তু যদি তোমরা এই সমস্ত পদ্ধতি ও তাদের উৎস এবং তাদের উপযোগিতা সম্পর্কে অবহিত হও তাহলে তোমরা সমস্যার নকশা তৈরিতে আরও ভাল পদক্ষেপ নিতে পারবে অনুরূপে কোষ কালচারও একটি পদ্ধতি যে পদ্ধতির গতিপথ 100 বছরেরও বেশি প্রাচীন এবং এই বিষয়ে কিছু মুষ্টিমেয় বই রয়েছে যার কিছুর সঙ্গে তোমরা পরিচিত হবে এবং কিছু আমি এতবধি উল্লেখ করেছি যেমন Refer Time 0411 কলা কালচার সংক্রান্ত বই বা অন্য কিছু বই যেমন gorsline bankers স্নায়ুকোষ কালচার সংক্রান্ত বই এবং Gibco Invitrogenor এর মত কোম্পানিগুলির দ্বারা প্রকাশিত পদ্ধতিশিক্ষা সংক্রান্ত পুস্তিকা যা জীবন বিজ্ঞান প্রযুক্তি নামে পরিচিত এবং এই সব প্রকাশনাগুলি সত্যিই খুবই উপযোগী নির্দেশিকা কিন্তু একটি বিষয় আমি ব্যক্তিগতভাবে উপলব্ধি করেছি যে এই সমস্ত বইগুলি অল্পবিস্তরভাবে পদ্ধতিশিক্ষা বইয়ের মতই কিন্তু কোষ কালচার শুধুমাত্র সাধারণ নিয়মাবলী নয় অবশ্যই এর একটি বিরাট অংশ নিয়ম নির্দেশিত যেমন - আনবিক জীববিদ্যার Refer Time 0501 নিয়মাবলী যা তোমরা পড়ে দেখতে পার কিন্তু তবুও আনবিক জীববিদ্যা একটি বিষয় যা বহু পরিমাণে রাসায়নিক তত্ত্ব নির্ভরশীল এবং যদি না তোমরা বিষয়টি বুঝতে পার তাহলে তোমরা অন্ধের মতই কাজ করতে বাধ্য হবে এবং এটিই সাধারণভাবে আমি হতে দেখি যখন আমার তরুণ ছাত্র ছাত্রীরা বা তরুণ উৎসাহীরা স্নাতক বা স্নাতাকোত্তর স্তরে না বুঝেই পদ্ধতিগুলি অনুসরণ করতে থাকে এর মূল কারণ হলএর পেছনে কি যুক্তি আছে বা এটা করার মুল কারনটা কি সেটা বোঝার চেষ্টা করে না অতএব এই কোর্সটিতে যা করব যা করতে চেষ্টা করব তা হল আমরা এই পদ্ধতিগুলি আলোচনা করব কিন্তু বেশিরভাগ সময় আলোচনা করব তত্ত্বগুলি নিয়ে এবং কেন আমরা এই কাজগুলি করি এবং বিভিন্ন ধরনের উপায়গুলি যেগুলির কিছু পরীক্ষা করা হয়েছে এবং কিছু পরীক্ষা করা বাকি থেকে গেছে যেমন আমি উল্লেখ করেছিলাম কিছু মিনিট আগেই কোষ কালচার এর ইতিহাস 100 বছরের অধিক প্রাচীন এবং যদি তোমরা একজন ভাল ইতিহাসবিদ হিসেবে ফিরে তাকাও বা বিজ্ঞানের ইতিহাসে উৎসাহিত হও যদি তোমরা ফিরে তাকাও এই বিষয়ের একদম প্রথম গবেষণাপত্রটির দিকে যেটি সেরকমভাবে আমাদের কাছে পরিচিত নয় যেগুলি প্রকাশিত হয়েছিল 1908 1912 -এর আশেপাশে যা প্রথম বিশ্বযুদ্ধেরও আগে প্রথম বিশ্বজুদ্ধ শুরু হয়েছিল উনিশ শতকে এই পেপারটি ছিল হ্যারিসনের যিনি একজন পথপ্রদর্শক এবং তিনি প্রথমবার যা করেছিলেন তা হল তিনি এক্সপ্ল্যান্ট তৈরি করতে সক্ষন হন এক্সপ্ল্যানট হল পশুর শরীরের অংশবিশেষ বা একটি ধাত্র এবং ধাত্রটি ছিল একটি বিস্ময়কর জিনিস যা কিনা একটি মাকড়শার জাল সুতরাং আমরা যদি তাঁর সমস্যাটি ভেঙে দেখতে চাই যে তিনি কি করতে চেয়েছিলেন কিন্তু সে চেষ্টা করার আগে আমরা একটু পিছনে ফিরে যাই এই বিষয়টি যার প্রথম গবেষণাপত্র সংকলন 117 বছর আগে প্রকাশিত হয়েছিল সেক্ষেত্রে আমাদের কি করনীয় আমরা বুঝতে চেষ্টা করব এই 100 বছরের সম্পূর্ণ ইতিহাস কি ঘটেছিল কিভাবে বিষয়গুলি অগ্রসর হয়েছিল এবং এগুলি আমাদের কোথায় নিয়ে যেতে পারে সেখানে বিভিন্ন কেন্দ্রবিন্দু ছিল এবং ১ বা ২ টি ক্লাসে তাদের সম্পূর্ণ করা সম্ভব নয় যখন আমরা অগ্রসর হতে থাকব এই কোর্সটিতে তখন সময়ে সময়ে আমরা ফিরে দেখতে চেষ্টা করব কিভাবে এর শুরু হয়েছিল যা থেকে ধারনা করতে পারব যে কোনদিকে আমরা অগ্রসর হব যদি তোমরা ইতিহাস্ না জেনে থাক যদি তোমরা না জেনে থাক সেই সময়কে কিভাবে এই উন্নতি শুরু হয়েছিল সেক্ষেত্রে পরবর্তী বিশেষ দ্রষ্টব্য কি হতে পারে সেই কাহিনী তৈরি করা কঠিন হয়ে উঠবে একদিকে যখন আজ আমি এই বক্তৃতাটি শুরু করেছিলাম আমি বলেছিলাম যে কিছু মানুষের জন্য এটি একটি পদ্ধতি মাত্র তবুও বহু মানুষ আছেন যারা তাদের জীবনকাল অতিবাহিত করেছেন বা উৎসর্গ করেছেন এই বিষয়ে গবেষণা বা অগ্রগতির জন্য অতএব এটি মাথায় রেখে আমরা আর একটু পিছনে ১৮ শতকে ফিরে যাই যখন কোষতত্ব প্রথম তৈরি হয়েছিল তার একটি তত্ব অনুসারে Refer time 0907 আগের থাকা কোষ থেকেই নতুন কোষের উৎপত্তি হয় এখানে আমি একটু বিচ্যুত হব Refer time 0916 কোষ কালচার প্রযুক্তি নামক কোর্সটিতে এবং এর পরবর্তী 40টি বক্তৃতার সিরিজে আমরা সম্পূর্ণরূপে দৃষ্টি রাখব প্রানীকোষে এটা শুধু তোমাদের জানানোর জন্যে বললাম আমরা উদ্ভিদ কোষ এই আলোচনায় আনছি না কারন তাতে কোর্সটি অতিরিক্ত বিস্তৃত হয়ে যাবে এবং তাই আমরা শুধু প্রানী কোষের ব্যাপারেই আলোচনা করব তো কোষ কালচার প্রযুক্তি তোমরা বন্ধনিতে লিখে রাখতে পার প্রানী কোষ এবং অবশ্যই এক্ষেত্রে আমরা সমস্ত ধরনের প্রানী কোষের ব্যাপারে আলোচনা করব যাতে মায়েলিন কোষ থেকে শুরু করে মানব কোষ ইদুরের মত স্তন্যপায়ী কোষ সমেত উভচর ও নিম্নস্তরীয় প্রানী যেমন মাছ সম্বন্ধেও আলোচনা হবে এটিই হল সেই বিস্তার যা আমরা সম্পূর্ণ করব ও ফিরে আসব বুনিয়াদি বিষয়গুলিতে যেখানে পূর্বস্থিত কোষ থেকে নতুন কোষ উৎপন্ন হয় যার অর্থ আমাদের দেহের প্রতিটি কোষ পূর্বস্থিত কোনও কোষ থেকে উৎপন্ন হয় এবং তা যদি সত্য হয় তাহলে আমরা কি তা দেহের বাইরের অবস্থায় করতে পারি এর অর্থ কি এর অর্থ উদাহরণস্বরুপ তোমরা সবাই জান যে এপিডারমাল কোষ ত্বকের সর্বত্র উৎপন্ন হয় আমি এর সামান্য অংশ নিলাম তো আমি যা নিলাম তা কি একটি কলার ক্ষুদ্র অংশ তো তোমরা সবাই এই ব্যাবস্থাপনা সম্পর্কে অবগত যে কোষ না কোষ সমষ্টি একই ধরনের কাজে লিপ্ত থাকতে পারে একে কলা বলা হয় আমি একটি কলা এক্ষেত্রে সংগ্রহ করেছি তো তার প্রতিটি কোষ একে অপরের সঙ্গে একটি সাধারণ ধাত্র দ্বারা সংযুক্ত আমি এই ধাত্রটিকে বিনষ্ট করব তাহলে আমরা যা পাব তা হল মুক্ত কোষগুলি এবং আমি এই কোষগুলিকে ব্যাবস্থাপনার বাইরে আনব তো দেহের বাইরে অন্য কোথাও এই কোষগুলিকে রোপণ করলে কি তারা তেমনি কাজ করবে যা তারা আমার দেহের মধ্যে করে বিষয়টি কি বোঝা যাচ্ছে আমাকে বিষয়টি গ্রাফের সাহায্যে উপস্থাপনা করতে দাও যাতে তোমরা বুঝ্রতে পার আমরা শুরু করছি আমাদের কোষ কালচার প্রযুক্তি এবং আমরা আলোচনা করব যেমন আমি আগে বলেছি শুধুমাত্র প্রানী কোষ নিয়ে যা উদাহরন সহকারে একটি প্রানী থেকে নেওয়া হয়েছে আমি একটি কলাকে বিছিন্ন করলাম একটি কলাকে বিচ্ছিন্ন করার পর তা কিছুটা এরকম দেখতে হবে এগুলি হল একটি কোষসমষ্টি যা আমি বিচ্ছিন্ন করেছি একবার আমি এই বিচ্ছিন্নকরণ সম্পূর্ণ করলে আমার হাতে দুটি উপায় থাকবে হয় আমি তারা যেমন আছে সেভাবে পুনরুৎপাদিত করব দেহ ব্যাবস্থার বাইরে যা আগে দেহের মধ্যে ছিল যাকে বলা হয় ইন ভিভো তো যখন তোমরা কোনও প্রানীর দেহের মধ্যে সরাসরি কিছু পরীক্ষা করবে তাকে বলা হয় ইন ভিভো এখন আমার কাছে যা আছে তা হল ইন ভিটরো অবস্থা যা হল কিনা দেহব্যাবস্থার বাইরে অবস্থান এখন আমি এই কলার অংশটির বৃদ্ধি ঘটাব সেই সমগ্র সংগৃহীত অংশটির বৃদ্ধি ঘটাব দেহের বাইরে এই অবস্থায় আমি এটিকে বলব টিস্যু কালচার অবশ্যই যদি এগুলি বিভাজনযোগ্য কোষ হয় তাহলে আমি আশা করতে পারি যে এগুলি একটি টিস্যু কালচার প্লেটে উপস্থিত থাকবে পুরনো কোষ হিসেবে তারপর omni cellule তত্ব অনুযায়ী উপস্থিত কোষ কোনও পূর্বস্থিত কোষ থেকে উৎপাদিত আমার নতুন উৎপাদিত কোষ দেখতে পাওয়া উচিত যেগুলি আমি লাল রঙ দিয়ে দেখিয়েছি তো এক্ষেত্রে বিভাজন ঘটবে এবং একটি কোষ সমষ্টির মত গঠন সৃষ্টি হবে ঠিক তো এই লাল কোষগুলি হল যা দেহের বাইরে উৎপাদিত হয়েছে যা আমি করলাম তা হল আমি একটি কলাকে বিচ্ছিন্ন করলাম এবং আমি আরও একটি পদ্ধতি অনুসরণ করলাম যেখানে আমি কলাটিকে এক কোষীয় অধঃক্ষেপনে বিশ্লিষ্ট করলাম এর অর্থ কি এর অর্থ হল আমার কাছে এই কলাটি আছে এটি হল সেই প্রাথমিক কলাটি যা আমি প্রানীটির থেকে সংগ্রহ করেছি এই কলাটি হল বহুকোষীয় এবং প্রতিটি কোষ একে অপরের সঙ্গে সংযুক্ত যেখানে আমি এই ছোট ছোট লাল দাগগুলি ব্যাবহার করছি এগুলি হল বহিঃকোষীয় ধাত্র বা সংযুক্তকারী পদার্থ যা কিনা এই কোষগুলিকে একে অপরের সঙ্গে যুক্ত রাখে এখন আমার কী করনীয় আমাকে নিতে হবে কিছু বিশেষ ধরনের উৎসেচক ও কিছু বিশেষ ধরনের ব্যাবস্থা যার সাহায্যে এই সংযুক্তকারী পদার্থগুলি বিশ্লিষ্ট ও অপসারিত করা যায় তো এই বিষয়টি আমাকে উপস্থাপনা করতে দাও আমি উপস্থাপনা করছি একটি বিশেষ ধরনের যৌগের কথা যা এই বিশ্লিষ্টকরনের কাজ শুরু করবে যখন এই সংযুক্তকারী পদার্থ অপসারিত হবে তখন আমার কাছে কি পড়ে থাকছে আমি নির্দিষ্ট করছি এটিকে সংযুক্তকারী পদার্থ হিসেবে এবং এখনই আমি কোনও প্রযুক্তি সংক্রান্ত নামকরণ ব্যাবহার করছি না পরে আমরা কোষ সংযুক্তকারী সব পদার্থগুলির ব্যাপারে আলোচনা করব এবং এগুলি হল সেই সব পদার্থ যা কোষ সংযুক্তকারী পদার্থগুলিকে দ্রবীভূত করতে পারে তো অবশেষে আমরা যা পাচ্ছি তা হল অধঃক্ষিপ্ত একক কোষ যারা আর একে অপরের সঙ্গে সংযুক্ত নয় এগুলি হল অধঃক্ষেপণ এটি হল সেই শব্দ যেটি আমি পূর্ববর্তী স্লাইডে ব্যাবহার করেছি একক কোষীয় অধঃক্ষেপণ তো এই হল এক কোষীয় অধঃক্ষেপণ এখন যদি এই একক কোষীয় অধঃক্ষেপণ কে বৃদ্ধির উপযুক্ত পরিবেশ দেওয়া হয় উদাহরণস্বরূপ এক দিনের কাছাকাছি সময়ে এবং এর জটিলতা আমি এখন উপস্থাপনা করব আগে আমাকে এটি শেষ করতে দাও তারপর আমি জটিলতাটি এবং সেটি কি তা উত্থাপন করব এবং যেখানে আমি থেমেছিলাম যদি আমি সেই কোষগুলিকে একটি কৃত্রিম পরিবেশে বৃদ্ধি পেতে দিই এবং সেক্ষেত্রে তাদের আচরণ তথা বিভাজন একই রকম হওয়া উচিত তো এই সবুজ রঙটি বিভাজন দেখাচ্ছে যেটা প্রমাণ করে সেই বিষয়টি হল পূর্ববর্তী কোষ থেকে omni cellule কোষের উৎপত্তি এখন দ্বিতীয় অবস্থাটি হল সেটি যা হল কোষ কালচার যা আগেই তোমাদের বলেছি প্রথমটি হল টিস্যু কালচার এবং দ্বিতীয়টি হল কোষ কালচার সেরকম দুটি শব্দ থাকবে যেগুলি সাহিত্যে বিপরীতার্থক হিসেবে ব্যবহার হয়েছে আমি তোমাদের বলেছি যে 1903এ হ্যারিসনের প্রথন গবেষণাপত্রটি যখন প্রকাশ করেছিলেন যা তিনি করেছিলেন তা কিছুটা টিস্যু কালচারের মত তিনি এক্সপ্ল্যানট সংগ্রহ করেছিলেন এই কারনেই একে এক্সপ্ল্যানট বলা হয় তিনি একটি এক্সপ্ল্যানট বা টিস্যুর অংশ সংগ্রহ করেছিলেন এবং মাকড়শার জালে তার বৃদ্ধি ঘটিয়েছিলেন তো এটা ছিল আমি মনে করি এটা ছিল একটি স্নায়ুকলা এবং এটি দেখায় স্নায়ুকোষের বা রের বর্ধিত অংশ স্নায়ুকোষ পদ্ধতিটি মাকড়শার জালের তন্তু অনুসারে অগ্রসর হয়েছিল তো অবশ্যই সংগৃহীত শব্দটি হল টিস্যু কালচার কিন্তু সময়ের সঙ্গে যা আমরা বেশি আলোচনা করব তা হল কোষ কালচার তার কারণ হল এই সমস্ত বিষয়গুলির একাধিক নাম ব্যবহার হয় যখন তোমরা একটি একক কোষ নিয়ে শুরু করবে তখন তোমরা একটি কলা বা সমষ্টি সৃষ্টি করবে তারপর আসবে দ্বিতীয় পর্যায় যদি তোমরা একটি টিস্যু নিয়ে ত্রিমাত্রিক স্তরে বর্ধিত হতে দাও তখন তাকে বলা হবে প্ল্যান্ট বা এক্সপ্ল্যানট তো এখানে আমরা বিভিন্ন পর্যায় নিয়ে আলোচনা করব তো কোর্সটির নাম অনুসারে আমরা শুরু করব কোষ কালচার নিয়ে যা আমি বলেছিলাম এটা পুরোপুরিই কোষ কালচার কিন্তু আমরা কোষ কালচার থেকে টিস্যু কালচার ও তার থেকে প্ল্যান্ট কালচার এই পুরো পরিধিটিই সম্পূর্ণ করব সে সবই আমরা সম্পূর্ণ করব কিন্তু বুনিয়াদি ভাবে তোমাদের কাছে এটা পরিস্কার হওয়া উচিত তোমরা কি করছ এবং এখন আমরা একবিংশ শতকে আছি তো তোমাদের উচিত নয় ভুল ব্যাবহার করা কারন এটা ভুল নয় এটা শুধুমাত্র জটিলতা বিশেষ তাই সঠিক শব্দ ব্যাবহার করাই বাঞ্ছলীয় আমি কী করছি আমি কোষ কালচার করছি আমি কি টিস্যু কালচার করছি আমি কি এক্সপ্লানট কালচার করছি এসব তোমাদের কাছে পরিস্কার হওয়া উচিত এবং কোনও সন্দেহ থাকা উচিত নয় এখন ফিরে আসা যাক এটি কি সত্যি omni cellule cellule অনুসরণ করছে অর্থাৎ রুদলফ ভারচুর দেওয়া সেই তত্ত্বটি যে কোন কোষের উৎপত্তি পূর্ববর্তী কোন কোষ থেকেই যখন তিনি এই তত্ত্ব দেন এটি ছিল কোষতত্বের বুনিয়াদি নিয়মের একটি অংশ মাত্র এখন প্রশ্ন হল হ্যাঁ অবশ্যই এখানে আমি এই সম্মতি জানাতে পারছি যে কোষের উৎপত্তি পূর্ববর্তী কোষের থেকেই আমি নিশ্চিত ভাবে নতুন একটি কোষ পাচ্ছি দুঃখিত আমি বলতে চাই এখানে হ্যাঁ এখানে হ্যাঁ অবশ্যই এই সবুজ কোষটি থেকে এই নতুন কোষটি এখন প্রশ্ন হল পূর্ববর্তী কোষ থেকে উৎপন্ন এই নতুন কোষটি কতটা তার উৎসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যদি এগুলি সব উৎস কোষ এবং এটি হল অপত্য কোষ হ্যাঁ তারা একই রকম দেখতে কিন্তু তারা গঠনগতভাবেও সত্যই একইরকম তো যদি আমাকে এই দুটি কোষের মধ্যে তুলনা করতে হয় তাহলে আমি তুলনা করব গঠন ও কাজ এগুলি কি একইরকম শুধু তাই নয় তাদের গঠন ও কাজ কি তাদের ইন ভিভো কোষের মতই ইন ভিভো কি এখানে এই কোষগুলিকে আমরা উদাহরণ স্বরূপ নিতে পারি যদি এই একক কোষগুলি যেগুলি কলার পরিবর্তে উৎপন্ন হচ্ছে এবং যদি এগুলি তাদের পরবর্তী প্রজন্ম হয়ে থাকে তবে কি এই কোষগুলির বৈশিষ্ট্য ওই কোষগুলির অনুরূপ যদি তাই হয় দুটি সম্ভাব্য উত্তর আছে তারা সবাই একেবারে অনুরূপ ব্যবহার করবে অনুরূপ ব্যবহারের অর্থ হল তাদের সমস্ত প্রোটিনের আচরণ চরিত্র অন্য সমস্ত গুণাবলী বাইরে অবস্থিত কোষগুলির অনুরূপ এখানে যে সব কোষ উৎপন্ন হচ্ছে তা রক্তবাহে পৌঁছয় অন্যান্য কলায় পৌঁছয় আরও নানা অংশেও তা পৌঁছয় কিন্তু যে মুহূর্তে আমি দেহের এই অংশ বা দেহের অন্য যেকোনো অংশ নিই এবং দেহের বাইরে তাকে উৎপন্ন করি সেটা সম্পূর্ণ ভিন্নতর পরিবেশ হয় সেটা সম্পূর্ণ কৃত্রিম এবং সম্পূর্ণ আলাদা এখানে এটি নানা অদ্ভুত কাজ করতে পারে যা তা দেহের ভিতরে করতে পারে না উদাহরণস্বরূপ এখানে একটি কোষ বৃদ্ধিলাভ করছে এটি বহু বৈশিষ্টের সাধারণ নিয়ন্ত্রনে থাকে এটি নিজেই একটি অতিবৃদ্ধি হতে পারে বা যা কিছু হতে পারে কিন্তু একই কোষ যদি আমি এটিকে বাইরে উৎপন্ন করার চেষ্টা করি তাহলে এটি ক্যান্সার কোষের মত আচরণ করতে পারে এটি অন্য কোনও কিছুর মতও আচরণ করতে পারে যার কোনও ধারনা আমাদের নেই কারন তার বৃদ্ধির কোনও সীমা থাকছে না তো আমরা যখন দেহব্যাবস্থার বাইরে কোনও কিছু উৎপন্ন করি তা কতটা অনুরূপ কতটা সেই ইন ভিভো ব্যাবস্থার অনুরূপ কারন সেটিই স্থির করবে অনেক বিষয় যে কিভাবে ও কি তোমরা ব্যাখ্যা করবে তোমাদের পরীক্ষা যা কিনা একটি পদ্ধতি যা এই ব্যাবস্থার ওপর নির্ভরশীল এবং তুমি বের করতে ছেয়েছিলে এবং দাবি করেছিলে যে এটিই একটি প্রানীদেহে হচ্ছে যা নির্ভর করছে এই দুই ব্যাবস্থার সামঞ্জস্যের ওপর যদি তারা অনুরূপ না হয় তাহলে তাদের পার্থক্য কতটা তো উদাহরণস্বরুপ আমরা এখন এই রেখাগুলি আঁকব আমরা পরবর্তী ক্লাসে কি করব আমরা শুরু করব এই রেখা অঙ্কন দিয়ে যে এই কোষগুলি তাদের ইন ভিভো সমতুল্যের কতটা অনুরূপ প্রথম ক্লাসের জন্য আমরা এখানেই শেষ করছি এবং আমরা পরবর্তীতে এগোবো যেখানে আমরা এই সামঞ্জস্য আলোচনা করব এবং আমরা উপসংহার টানব যে বাস্তবে এগুলির প্রতিকূলতা কোথায় ধৈর্যসহ শোনার জন্য তোমাদের ধন্যবাদ